পেটেন্টিবিলিটি সন্ধানের রিপোর্ট একবার পেটেন্টিবিলিটি সার্চ শেষ হলে সার্চ যিনি করছেন তিনি একটি রিপোর্ট জেনারেট করবেন পেটেন্টিবিলিটি সন্ধানের রিপোর্ট একবার পেটেন্টিবিলিটি সার্চ শেষ হলে সার্চ যিনি করছেন তিনি একটি রিপোর্ট জেনারেট করবেন রিপোর্টে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি কভার করা হবে রিপোর্টে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি কভার করা হবে প্রথমত সার্চ এর বিষয় বিশদভাবে জানাবে সার্চের সময় সন্ধানকারীরা যে রেফারেন্সগুলি নিয়ে এসেছিল সেগুলি বিশদভাবে বর্ণনা করবে প্রথমত সার্চ এর বিষয় বিশদভাবে জানাবে সার্চের সময় সন্ধানকারীরা যে রেফারেন্সগুলি নিয়ে এসেছিল সেগুলি বিশদভাবে বর্ণনা করবে বেশি রেলেভান্ট রেফারেন্সগুলির ডিটেল আলোচনা করবে বেশি রেলেভান্ট রেফারেন্সগুলির ডিটেল আলোচনা করবে এটি পেটেন্টিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করবে নভেলটি ইনভেন্টিভ স্টেপ এবং ইন্ডাস্ট্রিয়াল এপ্লিকেশন কি কি এটি পেটেন্টিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করবে নভেলটি ইনভেন্টিভ স্টেপ এবং ইন্ডাস্ট্রিয়াল এপ্লিকেশন কি কি এই রিপোর্টের একটি কনক্লিউশন থাকবে এই রিপোর্টের একটি কনক্লিউশন থাকবে কনক্লিউশনটি ফেবারেবল কি না ফেবারেবল বলতে আমরা বুঝি আবিষ্কারটি পেটেন্ট পেতে পারে কনক্লিউশনটি ফেবারেবল কি না ফেবারেবল বলতে আমরা বুঝি আবিষ্কারটি পেটেন্ট পেতে পারে কনক্লিউশন টি নেগেটিভ হতে পারে যা বলে আবিষ্কারটি পেটেন্ট করা যাবেনা বা পেটেন্টবল নাও হতে পারে কনক্লিউশন টি নেগেটিভ হতে পারে যা বলে আবিষ্কারটি পেটেন্ট করা যাবেনা বা পেটেন্টবল নাও হতে পারে নিউট্রাল কনক্লিউশন হতে পারে যেটা বলে যে এর ফেয়ার চান্স রয়েছে পেটেন্ট পাবার নিউট্রাল কনক্লিউশন হতে পারে যেটা বলে যে এর ফেয়ার চান্স রয়েছে পেটেন্ট পাবার তবে এটি নিয়ে আপত্তিও থাকতে পারে তবে এটি নিয়ে আপত্তিও থাকতে পারে রিপোর্ট এই কনক্লিউশনে শেষ হবে যে এর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে রিপোর্ট এই কনক্লিউশনে শেষ হবে যে এর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে এখন সন্ধান যখন নেগেটিভ হয়কোন কারণে কিছু প্রফেশনাল পেটেন্টিবিলিটি সার্চের রিপোর্ট কমিউনিকেট করে না এখন সন্ধান যখন নেগেটিভ হয়কোন কারণে কিছু প্রফেশনাল পেটেন্টিবিলিটি সার্চের রিপোর্ট কমিউনিকেট করে না নেগেটিভ মানে যে সন্ধানের ফলাফল বলে যে আপনি এই আবিষ্কারকে পেটেন্ট করতে পারবেন না নেগেটিভ মানে যে সন্ধানের ফলাফল বলে যে আপনি এই আবিষ্কারকে পেটেন্ট করতে পারবেন না এখন প্রফেশনাল দের কমিউনিকেট না করার কারণটি হল সন্ধান করার সময় প্রফেশনাল দের ভুল হতে পারে এবং তারা এই বিশেষ আবিষ্কারটিকে পেটেন্ট করা যাবে না এইরকম কিছু লিখিত ভাবে দিতে চান না এখন প্রফেশনাল দের কমিউনিকেট না করার কারণটি হল সন্ধান করার সময় প্রফেশনাল দের ভুল হতে পারে এবং তারা এই বিশেষ আবিষ্কারটিকে পেটেন্ট করা যাবে না এইরকম কিছু লিখিত ভাবে দিতে চান না অতিরিক্ত ভাবে লি এই তথ্যটি যদি পপ আউট হয়ে যায় তবে পরবর্তী পর্যায়ে ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা করা যেতে পারে অতিরিক্ত ভাবে লি এই তথ্যটি যদি পপ আউট হয়ে যায় তবে পরবর্তী পর্যায়ে ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা করা যেতে পারে সেখানে এটি ব্যবহার হতে পারে যে ক্লায়েন্ট রিপোর্ট পেয়েছিল যে এটি পেটেন্টেবল নয় সেখানে এটি ব্যবহার হতে পারে যে ক্লায়েন্ট রিপোর্ট পেয়েছিল যে এটি পেটেন্টেবল নয় তবুও সে পেটেন্টের জন্য এগোয় এবং কোন উপায়ে পেটেন্ট পায় তবুও সে পেটেন্টের জন্য এগোয় এবং কোন উপায়ে পেটেন্ট পায় আমরা অলরেডি উল্লেখ করেছি যে নিখুঁত পেটেন্টিবিলিটি অনুসন্ধান বলে কিছু হয় না আমরা অলরেডি উল্লেখ করেছি যে নিখুঁত পেটেন্টিবিলিটি অনুসন্ধান বলে কিছু হয় না সুতরাং নেগেটিভ রিপোর্টে সাধারণত লিখিতভাবে দেওয়া হয় না কিছু প্রফেশনাল শুধু এই কারণে ফোনে কমিউনিকেট করে সুতরাং নেগেটিভ রিপোর্টে সাধারণত লিখিতভাবে দেওয়া হয় না কিছু প্রফেশনাল শুধু এই কারণে ফোনে কমিউনিকেট করে